ট্রান্সলেশন সম্পর্কিত ভিডিওতে স্বাগতম শেষ ভিডিওতে যখন আমি ট্রানস্ক্রিপশনের কথা বলছিলাম তখন আমরা দেখেছিলাম কিভাবে ডিএনএতে লেখা তথ্যগুলি আরএনএ অণুতে কপি করা হয়েছিল আরএনএ অণু আপনার কিউ কার্ড যা পরে স্থানান্তরিত হয়ে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে যেতে পারে আজ আমরা শুরু করতে চলেছি ভিডিওর স্টার্টিং পয়েন্টটি হতে চলেছে এই যে এমআরএনএ ইতিমধ্যে সংশ্লেষিত হয়েছে এখন এই এমআরএনএ কিভাবে পড়া হয় এবং এটি পড়ে কিভাবে প্রোটিন সংশ্লেষিত হয় ট্রান্সলেশন বোঝার জন্য এটি বোঝা গুরুত্বপূর্ণ যে ট্রান্সলেশনটি সেই প্রক্রিয়া যার মাধ্যমে এমআরএনএতে লেখা তথ্যগুলি শেষ পর্যন্ত প্রোডাক্টে রূপান্তরিত হয় যা প্রোটিন এটি ট্রান্সলেশন প্রক্রিয়া আমাদের স্টার্টিং মেটিরিয়াল হল এই এমআরএনএ অণুর স্ট্রেচ যা আপনারা জানেন ডিএনএতে লিখিত সমস্ত তথ্য মেটিকুলসলি কপি করেছে সুতরাং এটি এখন স্ক্রিপ্ট যা রাইবোজোমকে পড়তে হবে ট্রান্সলেশন প্রক্রিয়াতে আমাদের 2 টি জিনিস বুঝতে হবে 1 প্রোটিনগুলি তৈরি করার জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি এবং 2 আপনি কিভাবে এই ভাষাটি পড়েন আসুন প্রথমে উপাদানগুলিতে আসি প্রথম উপাদানটি হল স্ক্রিপ্ট নিজেই যা এমআরএনএ অণুতে থাকে তারপরে শেফ যেখানে এই পুরো সংশ্লেষণ ঘটে যা হল রাইবোজোম রাইবোজোমে 2 ইউনিট থাকে একটি ছোট সাবইউনিট এবং একটি বড় সাবইউনিট আছে কিছুক্ষণ পরে আমরা এটিতে আবার ফিরে আসব তবে মনে রাখবেন এটি 2 ইউনিট একটি ছোট এবং বড় ইউনিট নিয়ে গঠিত একটি কাঠামো সুতরাং আপনার শেফের প্রয়োজন আপনার সেই উপাদানগুলিরও দরকার যা দিয়ে প্রোটিন তৈরি করা হয় এবং প্রোটিনগুলি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হয় সুতরাং আপনার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন 20 টি বিভিন্ন অ্যামিনো অ্যাসিড রয়েছে এবং এই 20 টি অ্যামিনো অ্যাসিড বিভিন্ন সংমিশ্রণে সজ্জিত যার কারণে আপনি বিভিন্ন প্রোটিন পান আপনার অ্যামিনো অ্যাসিড রয়েছে এবং তারপরে আপনার টিআরএনএ নামে একটি অণু রয়েছে একে ট্রান্সফার আরএনএ নামেও ডাকা হয় কারণ এই অণু প্রকৃতপক্ষে প্রোটিন সংশ্লেষণের স্থান রাইবোজোমে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে সুতরাং আপনার কাছে বিভিন্ন ধরণের টিআরএনএ থাকবে যা পরে অ্যামিনো অ্যাসিডগুলি হস্তান্তর করতে পারবে এবং সেগুলি রাইবোজোমে নিয়ে আসবে এগুলিই সেই উপাদান আপনার ম্যাসেঞ্জার আরএনএ দরকার যা স্ক্রিপ্ট আপনার প্রোটিন সংশ্লেষণের সাইটটি দরকার যা রাইবোজোম আপনার প্রয়োজন প্রোটিনের বেসিক বিল্ডিং ব্লক যা অ্যামিনো অ্যাসিড এবং এই অ্যামিনো অ্যাসিডগুলি বহন করে রাইবোজোমে স্থানান্তর করা হয় একটি অণু দ্বারা যা ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ নামে পরিচিত এখন আসুন আমরা ভাষায় আসি আমরা জানি আমাদের মূলত 4 টি বেস আছে ডিএনএর ক্ষেত্রে এটি A T G এবং C হয় স্ক্রিপ্টটি আরএনএ অণুতে লেখা থাকে সুতরাং আরএনএর ক্ষেত্রে T এর পরিবর্তে আমাদের একটি U আছে এখানে 4 টি বর্ণ রয়েছে বা আমি সহজকথায় বলতে চাইছি ডিএনএর ভাষায় 4 টি বর্ণ রয়েছে A U G এবং C এই বর্ণগুলিকে শব্দ গঠনের জন্য একত্রিত হতে হবে এবং প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের অর্থ হওয়া উচিত যদি আপনার প্রতিটি বর্ণ একটি অ্যামিনো অ্যাসিডের জন্য কোডিং করে তবে আপনার কেবল 4 টি সম্ভাবনা রয়েছে আমরা যদি বলি যে তাদের মধ্যে 2 টি একবারে একটি অ্যামাইনো অ্যাসিডের কোডিং করে A U এর সাথে কোড করতে পারে বা A G এর সাথে একত্রিত হতে পারে বা A C এর সাথে একত্রিত হতে পারে তাহলে আপনার 4 এর পাওয়ার 2 প্রায় 16 বিভিন্ন সম্ভাবনা থাকবে যার মধ্যে এই সমন্বয়গুলি ঘটতে পারে সুতরাং আপনার মূলত 16 টি ভিন্ন শব্দ থাকবে এটি এখনও কম হচ্ছে কারণ আপনার কাছে প্রায় 20 টি অ্যামিনো অ্যাসিড রয়েছে আমরা যা জানি তা আসলে তাদের মধ্যে 3 টি যারা একবারে একসাথে আসে এবং তারপরে তারা একটি শব্দের কোড করে সুতরাং আপনার যদি 4 টি বেস থাকে যা আপনি 3 টি গ্রুপে সংযুক্ত করছেন তবে আপনার কাছে প্রায় 4 এর পাওয়ার 3 প্রায় 64 টি বিভিন্ন সম্ভাবনা রয়েছে আপনার কাছে 64 টি বিভিন্ন শব্দ রয়েছে প্রতিটি শব্দের কিছু অর্থ রয়েছে জীববিজ্ঞানে 4 টি বর্ণ আছে তবে এই বর্ণগুলি গ্রুপে 3 টি করে সজ্জিত হয় একটি কোড গঠনের জন্য যা কোডন নামে পরিচিত আমাদের সিস্টেমে 64 টি কোডন রয়েছে যার মধ্যে 61 টি অ্যামিনো অ্যাসিডের কোড দেয় যখন 3 টি কোনও অ্যামিনো অ্যাসিডের কোড দেয় না উদাহরণস্বরূপ আপনার কাছে UAA UAG এবং UGA থাকবে এই 3 টি কোডন তারা কোনও অ্যামিনো অ্যাসিডের কোড করে না তবে তাদের মধ্যে আপনার কাছে 61 টি রয়েছে যা অ্যামিনো অ্যাসিডের কোডিং করছে এটি আবার একটি আকর্ষণীয় বিষয় নিয়ে আসে আপনার কাছে 61 টি কোডন রয়েছে কিন্তু আপনার কাছে কেবল 20 টি অ্যামিনো অ্যাসিড রয়েছে দেখা যাচ্ছে যে 1 টিরও বেশি কোডন একটি অ্যামিনো অ্যাসিডের কোড করতে পারে উদাহরণস্বরূপ বলতে পারি আপনার কাছে GGG থাকবে একটি অ্যামিনো অ্যাসিডের কোড করতে পারে উদাহরণস্বরূপ ধরে নেই এটি গ্লাইসিনের কোড একই অ্যামিনো অ্যাসিড GGC র মতো অন্য কোডন দ্বারাও কোড করা যায় এই কোডটি একটি গ্লাইসিনের জন্যও কোড দেয় সুতরাং একই অ্যামিনো অ্যাসিডের জন্য আপনার একাধিক কোডন থাকতে পারে তবে একটি সিঙ্গেল কোডন 2 টি বিভিন্ন অ্যামিনো অ্যাসিডের কোড করতে পারে না আমাকে এটি আবার পরিষ্কার করতে দিন আসুন আমরা বলতে পারি যে অ্যামিনো অ্যাসিডটি একটি গ্লাইসিন গ্লাইসিন GGG বা GGC দ্বারা কোড করা যায় সুতরাং গ্লাইসিন 1 টিরও বেশি কোডন দ্বারা কোড করা যায় আসলে গ্লাইসিন 4 টি বিভিন্ন কোডন দ্বারা কোড করা হয় 4 টি বিভিন্ন কোডন রয়েছে যেগুলি একই অ্যামিনো অ্যাসিডের কোড যা গ্লাইসিন তবে এটি সম্ভব নয় যে GGG কোড করবে গ্লাইসিনের জন্য অ্যালানিন এর জন্যও কোড করবে এটি অনুমোদিত নয় জেনেটিক ল্যাঙ্গুয়েজ 3 টি নিউক্লিয়োটাইড একত্রিত হয়ে একটি শব্দ তৈরি করে যা কোডন এবং প্রতিটি শব্দ একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের কোড একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের জন্য আপনার একাধিক শব্দ থাকতে পারে তবে শব্দের অর্থ দ্বিধাহীন এর অর্থ এটি যদি GGG হয় তবে এটি সর্বদা গ্লাইসিনের কোড দেয় এটি অন্য কোনও অ্যামিনো অ্যাসিডের কোড করতে পারে না এটিই ভাষা এবং সেই ভাষা এমআরএনএ অণুর উপরেও বসে আছে তবে সেই ভাষাটি পড়তে এবং ব্যাখ্যা করতে হবে ভাষাটির ব্যাখ্যা টিআরএনএ অণু দ্বারা আংশিকভাবে করা হয় টিআরএনএ একটি খুব আকর্ষণীয় আরএনএ অণু যদি কেউ এর দ্বিমাত্রিক কাঠামোটি দেখেন এর একটি ক্লোভার পাতার কাঠামো রয়েছে মানে এটি ক্লোভের মত দেখায় আপনি যা দেখবেন তা হল এই টিআরএনএ অণু যা সাধারণত প্রায় 80 টি নিউক্লিওটাইড দীর্ঘ তাই বিভিন্ন টিআরএনএ রয়েছে প্রতিটি টিআরএনএর একটি অঞ্চল থাকে যা অ্যান্টিকোডন নামে পরিচিত মনে করি আপনার AUG কোডন আছে এখন এই কোডনটি অ্যান্টিকোডন দ্বারা পড়তে হবে সুতরাং অ্যান্টিকোডনটি কোডনের কম্প্লিমেন্টারি হবে যা এই ক্ষেত্রে UAC যেহেতু কোন থাইমিন নেই তাই আপনার একটি ইউরেসিল থাকবে এটি আবার একটি আরএনএ এটি কোনও ডিএনএ নয় ইউরেসিল সর্বদা একটি অ্যাডেনিনের সাথে জুড়ে থাকবে এবং গুয়ানিন সর্বদা একটি সাইটোসিনের সাথে জুড়ে থাকবে এটাই কম্প্লেমেন্টারিটি প্রতিটি কোডন একইভাবে সমস্ত 61 কোডনের কম্প্লিমেন্টারি অ্যান্টিকোডন থাকবে সুতরাং প্রতিটি টিআরএনএ অণুতে নিজের মধ্যেই অ্যান্টিকোডন থাকবে এবং অন্য প্রান্তেও একটি অ্যামিনো অ্যাসিড এটির সাথে যুক্ত থাকবে একটি টিআরএনএ অণু যা একটি প্রদত্ত কোডনের জন্য নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড বহন করে তাকে চার্জড টিআরএনএ হিসাবেও ডাকা হয় এই চার্জিংটি কিভাবে ঘটে তার বিশদে আমি যাচ্ছি না কারণ তখন এটি অত্যন্ত মাইন্ড ব্লগিং হয়ে ওঠে এবং আমি আপনাকে এই সমস্ত বিবরণ দিয়ে বিরক্ত করতে চাই না এটুকুই মনে রাখবেন যে কোডগুলি কোডন 3 টি বর্ণের কোড এবং প্রতিটি কোড একটি নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডের জন্য কোড এবং তারপরে কোডটি টিআরএনএ দ্বারা অ্যান্টিকোডনের কারণে ডিকোডেড হয় যা কোডনের কম্প্লেমেন্টারি প্রতিটি টিআরএনএ তখন রেস্পেক্টিভ অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে কোডনগুলির মধ্যে যেমনটি আমি আপনাকে বলেছি তাদের মধ্যে 3 টি স্টপ কোডন তাই UAA UAG এবং UGA এর জন্য কোন টিআরএনএ অণু উপলব্ধ নেই আপনার কাছে থাকা AUG র জন্য এটি সর্বদা স্টার্ট কোডন এটি প্রথম কোডনও তাই এটি এরকম আপনি একটি স্ক্রিপ্ট লিখছেন যদি আপনি কোনও চিঠি লেখেন এবং আপনি "the" এর জন্য T দিয়ে শুরু করেন প্রথম শব্দটি সর্বদা একটি AUG হয় যা মেথিওনিনের জন্য কোড করে সুতরাং 64 টি কোডনের মধ্যে 4 টি বিশেষ কোডন স্টার্ট কোডন যা AUG এবং টার্মিনেটর কোডন যা UAA UAG এবং UGA আমি আশা করি এখান অবধি আপনি বুঝতে পেরেছেন উপাদানগুলি কি এবং ট্রানশ্লেষণে ভাষা কিভাবে পড়া হয় আসুন আমরা ট্রানশ্লেষণের প্রকৃত প্রক্রিয়াটি দেখি আমি এখানে যা করেছি তা একটি এমআরএনএ অণু এঁকেছি এই এমআরএনএ অণুতে একটি 5 প্রাইম ক্যাপ রয়েছে এটিতে একটি 3 প্রাইম পলি এ টেল রয়েছে এই এমআরএনএ সাইটোপ্লাজমে বসে আছে তারপরে এটির পুরো সিকোয়েন্স রয়েছে আমাদের এই সিকোয়েন্সটি অনুধাবন করা দরকার এখন প্রতিটি আরএনএ অণুর একটি স্পেসিফিক সিগনেচার রয়েছে যা রাইবোজোম বাইন্ডিং সাইট নামে পরিচিত রাইবোজোমে একটি ছোট সাবইউনিট এবং একটি বড় সাবইউনিট রয়েছে রাইবোজোম বাইন্ডিং সাইটটি এই ছোট সাবইউনিট দ্বারা একধরণের স্ক্যান হয় এবং ছোট সাবইউনিট যেখানেই এটি দেখতে পাবে রাইবোজোমগুলি একত্রিত হওয়া শুরু করবে রাইবোজোম এটি সনাক্ত করবে এবং রাইবোজোমের ছোট সাবইউনিট তখন একত্রিত হতে শুরু করবে এটি রাইবোজোমের ছোট সাবইউনিট এই সিকোয়েন্সটি আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন স্টার্ট কোডন কোনটি স্টার্ট কোডনটি AUG আপনি যদি সিকোয়েন্সটি লক্ষ্য করেন এটি UCC তারপরে আপনার GAU রয়েছে আপনি যদি একটু মনোযোগ দিয়ে পড়েন তবে এটি AUG হয়ে যায় এখন এটি আপনার স্টার্ট কোডন ভাষা পড়ার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যা সম্পর্কে আপনাকে বুঝতে হবে তা হল পাংচুয়েশন আমি এটি সহজতর করছি AUG প্রথম কোড হয় পরের কোডটি সবসময় 3 টির সেটে কোনও বিরতি ছাড়াই পড়া হয় এটি আপনার দ্বিতীয় কোডন হয়ে যায় এটি দ্বিতীয় কোডন হয় এটি প্রথম কোডন হয়ে যায় যা সর্বদা AUG থাকে প্রথম কোডন দ্বিতীয় কোডন আবার আপনি পরের ট্রিপলেটটি বিরতি ছাড়াই পড়েন এটি আপনার তৃতীয় কোডন হয় এবং আপনার চতুর্থ কোডন থাকে এবং তারপরে আপনি পঞ্চম কোডনে আসেন আপনি যদি লক্ষ্য করেন পঞ্চম কোডনটি হল UAA যা স্টপ কোডন ছাড়া কিছুই নয় এখানে প্রক্রিয়াটি বন্ধ হবে এটি আরএনএ অণু এবং কেবল এটি দেখে এবং স্ক্যান করে আপনি বুঝতে পারবেন যে এটিতে AUG রয়েছে তারপরে GGG তৃতীয় কোডন চতুর্থ কোডন এবং তারপরে আপনি একটি স্টপ কোডনে এসে পড়েন আসুন ট্রান্সলেশনের দিকে তাকাই ট্রান্সলেশনে 3 টি স্তর রয়েছে প্রথম স্তরটি ইনিশিয়েশন দ্বিতীয় স্তরটি এলংগেশন এবং তৃতীয় স্তরটি টারমিনেশন আসুন আমরা প্রথম পর্যায় দেখি যা ইনিশিয়েশন ইনিশিয়েশনে যা ঘটছে তা হল রাইবোজোমের ছোট সাবইউনিট এই এমআরএনএ স্ক্যান করে এবং রাইবোজোম বাইন্ডিং সাইটের উপর ভিত্তি করে নিজেকে সংযুক্ত করে এবং এখানে একটি স্টার্ট কোডন রয়েছে যেখানেই স্টার্ট কোডন রয়েছে প্রথম টিআরএনএ যার কম্প্লিমেন্টারি অ্যান্টিকোডন থাকবে আসুন আমরা মনে করি এটি অ্যান্টিকোডন সাইট আসবে এবং আবদ্ধ হবে আমি এটি কেবল একটি ক্ল্যাম্পের মতো কাঠামো আঁকছি একটি হুকের মতো কাঠামো এটি এই অ্যামিনো অ্যাসিডটি নিয়ে আসছে যা মেথিওনিন ছাড়া কিছুই নয় প্রথম টিআরএনএ এসেছিল এবং এটি স্টার্ট কোডনটিতে ডক করেছে রাইবোজোমের ছোট সাবইউনিট বসে আছে এবং এইসব কখন ঘটে ইনিশিয়েশন প্রক্রিয়া চলাকালীন এটি প্রথম পদক্ষেপ এগুলি যুক্সতাপোজ করা এবং একসাথে রাখা হলে তবেই রাইবোজোমের বড় সাবইউনিট আসে এবং বসে যায় এটি রাইবোজোমের বড় সাবইউনিট যা বসে রয়েছে এটি এই রকম আপনার আরএনএ অণু রয়েছে আসুন আমরা বলি এটি আরএনএ অণুকে উপস্থাপন করে ছোট সাবইউনিট এসে বাঁধে এবং তারপরে বড় সাবইউনিট এসে উপরে বসবে যদি আমি একটি ক্রস সেকশন নেই দুর্ভাগ্যক্রমে এটি একটি 2 D ডায়াগ্রাম এটি কিছু অ্যানিমেশন ভিডিওতে আরও স্পষ্ট হয়ে উঠবে যা আমি আপনাদের দেখাব আমি আপনাদেরকে দেখাতে পারছি না তবে আমি অবশ্যই সেগুলির লিঙ্কগুলি দেব আপনি যখন এটি কেটে ফেলেন এবং একটি ক্রস সেকশন দেখেন যখন এই সমস্ত বড় সাবইউনিট এবং মাঝখানে এমআরএনএ সহ ছোট সাবইউনিট এখানে একটি গ্রোভ রয়েছে যার মধ্যে দিয়ে আরএনএটি যাচ্ছে পুরো অ্যাসেম্বলিটি ট্রান্সলেশন করার জন্য প্রস্তুত বড় সাবইউনিট সাজান হলে বৃহত্তম সাবইউনিটের 3 টি সাইট রয়েছে এর 3 টি সেকশন রয়েছে এটির একটি সেকশন রয়েছে যা ই সাইট বা এমটি সাইট "" পি সাইট এবং এ সাইট হিসাবে পরিচিত এখন সিস্টেমটি পরবর্তী অ্যামিনো অ্যাসিড আনতে প্রস্তুত প্রথম অ্যামিনো অ্যাসিড হল মেথিওনিন পরবর্তী টিআরএনএ আসে আবার এটি তার অ্যান্টিকোডন সিক্যুয়েন্সের সাহায্যে আবদ্ধ হয় এবং এটি পরবর্তী অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে আসুন আমরা অ্যামিনো অ্যাসিড 2 বলি আমি মনে করি GGG আমরা গ্লাইসিনের কোডগুলি নিয়ে আলোচনা করেছি এটি দ্বিতীয় হিসাবে আসে এখন আগত টিআরএনএ এ সাইটে আসছে একবার এটি হয়ে গেলে দুটি টিআরএনএ একে অপরের পাশে রয়েছে পেপটাইড বন্ড গঠনের প্রক্রিয়া চলবে মনে রাখবেন পেপটাইড বন্ড প্রক্রিয়ার দ্বারা অ্যামিনো অ্যাসিডগুলি যোগ করা হয় এই মেথিওনিন দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডে পাস করা হয় পেপটাইড বন্ড গঠনের মাধ্যমে একবার এটি হয়ে গেলে তারপরে যা ঘটবে তা হল এই পুরো ক্রোমোজোমটি ডান দিকে একটি কোডন সরে যাবে এখন মেথিওনিন পাস করা হয়েছে এবং মেথিওনিন এখন এই টিআরএনএর সাথে যুক্ত হয়েছে এই পুরো রাইবোজোম সরে যায় এবং যা ঘটে তা হল রাইবোজোমের ছোট সাবইউনিট এখানে বসে আছে এবং বড় সাবইউনিট এখানে বসে আছে সুতরাং প্রথম রাউন্ডে যা এ সাইট ছিল তা এখন পি সাইট হয়ে যায় AUG হল এক্সিট সাইট এখন টিআরএনএ খালি রয়েছে এটি তার মেথিওনিন দান করেছে এখান থেকে টিআরএনএ যা মেথিওনিন এনেছিল তা মুক্ত এই টিআরএনএটি ই সাইট থেকে বেরিয়ে আসবে এটি পি সাইটে পরিণত হয় এবং এই কোডন যা এখন প্রস্তুত পঠিত হয়ে এ সাইটে এর জায়গায় বসার জন্য এখন এই সাইটে তৃতীয় টিআরএনএ আসবে যা তার অ্যান্টিকোডনের মাধ্যমে কোডনটি পড়বে এবং তৃতীয় অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে আবার এই 2 এর মধ্যে একটি পেপটাইড বন্ড গঠন হবে এবং তারপরে এই টিআরএনএ খালি হয়ে যাবে এবং তারপরে এই টিআরএনএ টিও ই সাইট থেকে সরে যায় ট্রান্সলেশন প্রক্রিয়াটি এভাবেই ঘটে এবং রাইবোজোম এমআরএনএ টেম্পলেট বরাবর একবারে একটি করে কোডন সরে যায় এবং এটি পড়বে করেসপন্ডিং টিআরএনএ নিয়ে আসে এবং প্রতিবার চার্জড টিআরএনএ আসে তারপরে এটি পূর্বের টিআরএনএর সাথে পেপটাইড বন্ড গঠন করে এবং তাই পলিপেপটাইড চেইন দীর্ঘায়িত হতে থাকে রাইবোজোম স্টপ সাইটের মুখোমুখি হওয়া পর্যন্ত এখন এটি ঘটতে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন এটি কিভাবে ঘটছে ইউটিউবে খুব সুন্দর কিছু ভিডিও রয়েছে আমি সেগুলির লিঙ্ক দেব এটি আপনার কাছে বিষয়টি আরও স্পষ্ট করে তুলবে এটি স্টপ কোডনে পৌঁছে যাওয়ার পরে যা ঘটে তা হল রাইবোজোম বসে রয়েছে এটি রাইবোজোমে এ সাইট হয়ে যায় এখানে পেপটিডিল সাইট একটি করেসপন্ডিং টিআরএনএ থাকবে যাতে এটির চতুর্থ অ্যামিনো অ্যাসিড থাকবে যা তৃতীয় অ্যামিনো অ্যাসিডের সাথে সংযুক্ত ছিল যা পারতপক্ষে দ্বিতীয় অ্যামিনো অ্যাসিডের সাথে সংযুক্ত ছিল এবং তারপরে প্রথম অ্যামিনো অ্যাসিড যা মেথিওনিন ছিল অ্যামিনো অ্যাসিডের একটি চেইন সংশ্লেষিত হচ্ছে এবং এখন রাইবোজোম এমন একটি অবস্থানে পৌঁছে গেছে যা স্টপ কোডন স্টপ কোডনের জন্য এখন আর টিআরএনএ নেই একটি টিআরএনএর পরিবর্তে যখনই রাইবোজোম এই স্টপ কোডনটিকে আঘাত করে যাকে বলা হয় রিলিজ ফ্যাক্টর "" তা আসে রিলিজ ফ্যাক্টর একটি প্রোটিন যা আসে এবং এই এ সাইটটির সাথে আবদ্ধ হয় একবার এই রিলিজ ফ্যাক্টর এসে এ সাইটের সাথে আবদ্ধ হলে এটি মূলত এই পুরো কমপ্লেক্স ডিশোসিয়েশনের কারণ হয় সুতরাং এর শেষে সবকিছু বিচ্ছিন্ন হয়ে যায় ছোট সাবইউনিট বড় সাবইউনিট রাইবোজোমগুলি পৃথক হয়ে আসে এমআরএনএ পৃথক হয়ে আসে শেষ টিআরএনএ আবার মুক্ত হয় এবং তারপরে আপনার কেবল পলিপেপটাইড চেইন রয়ে যায় আপনার মেথিওনিন দ্বিতীয় অ্যামিনো অ্যাসিড তৃতীয় অ্যামিনো অ্যাসিড এবং চূড়ান্ত চতুর্থ অ্যামিনো অ্যাসিড আছে এখন আপনি পেপটাইড চেইন পেয়েছেন এটি একটি পলিপেপটাইড আপনি এখানে যা দেখেছেন এটি তেমনই ঘটেছে আপনি এমআরএনএর ওপর স্টার্ট কোডন নিয়ে শুরু করেছিলেন রাইবোজোম এর অ্যাসেম্বলি মেথিওনিনের আগমন অ্যান্টিকোডনের সাথে বেস পেয়ারিংয়ের মাধ্যমে আবার দ্বিতীয় টিআরএনএ আগমন তারপরে অ্যামিনো অ্যাসিডগুলি এই ক্রমবর্ধমান পলিপেপটাইড চেইনের সাথে যুক্ত হতে থাকে এখন এটি কেবল একটি পলিপেপটাইড চেইন এটি অ্যামিনো অ্যাসিডের একটি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট কিন্তু বাস্তবে প্রোটিনগুলি আরও বেশি ফোল্ডেড হয় এবং এটি সম্ভব কারণ ট্রান্সলেশনের প্রক্রিয়াটি ঘটে রিলিজ ফ্যাক্টরের বাইন্ডিং হওয়ার জন্য টারমিনেশনটি বন্ধ হয়ে যায় একবার ট্রান্সলেশনটি হয়ে গেলে পলিপেপটাইড চেইন প্রস্তুত আসুন আমরা এটি এখন পলিপেপটাইড চেইন বলে থাকি এই পলিপেপটাইড চেইন ভাঁজ হবে এটি এমন যে আমি এই থ্রেডটি নিয়েছি এবং এটি পাকানোর চেষ্টা করছি এবং আপনি জানেন এখান থেকে একটি থ্রেড বল গঠন হয় সেই প্রসেসিং বিশেষ কাঠামোর ভিতরে ঘটে যা চ্যাপেরোন নামে পরিচিত চ্যাপেরোন প্রোটিনগুলি প্রোটিন ফোল্ডিং ঘটায় অ্যামিনো অ্যাসিডগুলি পরিসীমায় আসলে তাদের ভাঁজ হতে হয় তাই প্রোটিন ফোল্ডিং ঘটে এবং এটি পুরোপুরি একটি 3 D কাঠামোতে পরিণত হয় এবং আরো প্রয়োজনে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং ইউক্যারিওটের গোলগি কমপ্লেক্সে যেমন ঘটে এই ভাঁজযুক্ত প্রোটিন আরও প্রসেসড হয় এবং তারপরে নির্গত হয় বা তার যথাযথ লক্ষ্যে প্রেরণ করা হয় এটি প্রোটিন ফোল্ডিং এবং নির্দিষ্ট অন্যান্য প্রয়োজনীয় পরিবর্তনগুলি সরলতার কারণে আমি তাদের মধ্যে যাচ্ছি না এই পরিবর্তনগুলি পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন বলা হয় এই ভিডিওটিতে আমরা যা পড়লাম সে সম্পর্কে সামারাইজ করে কিছু বলে আমি এই ভিডিওটি শেষ করব আমরা দেখেছি কিভাবে এমআরএনএ স্ক্রিপ্ট যা এমআরএনএ র উপর লেখা আছে তা টিআরএনএ দ্বারা ডিকোড করা হয় এবং স্ক্রিপ্টটি 3 অক্ষর শব্দের মাধ্যমে লেখা হয় যাকে কোডন বলে কোডনগুলি টিআরএনএ দ্বারা কম্প্লেমেন্টারি অ্যান্টিকোডনের মাধ্যমে পড়া এবং ব্যাখ্যা করা হয় এটি টিআরএনএ যা একটি নির্দিষ্ট কোডনের প্রতিক্রিয়া হিসাবে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে এবং এই পুরো অ্যামিনো অ্যাসিড সংযোজন একেকটি কোডন দ্বারা রাইবোজোমের সাহায্যে হয় তারপরে যখন রাইবোজোম এবং সমস্ত ট্রান্সলেশনাল মেশিনারি স্টপ কোডনটিতে প্রবেশ করে রিলিজ ফ্যাক্টরটি আসে প্রতিটি জিনিস আলাদা হয়ে যায় পেপটাইড চেইনটি কমপ্লেক্সের বাকী অংশ থেকে পৃথক হয়ে যায় এবং এই পেপটাইড চেইনটি পরে পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশন প্রক্রিয়াটির মধ্যে দিয়ে যায় আমি আশা করি এই ভিডিওটি কিভাবে মেসেজ ডিকোড করা হয় সেই ধারণাটি বুঝতে আপনাকে সহায়তা করেছে এবং আমি চাই আপনারা এই অ্যানিমেশন ভিডিওগুলি দেখুন এগুলি সত্যিই খুব সুন্দর মাত্র 7 থেকে 10 মিনিটের মধ্যে এগুলি আপনাকে দেখায় ঠিক কিভাবে প্রক্রিয়াটি ঘটছে আমি ব্ল্যাকবোর্ডে যা করতে পারিনি আপনি যখন এই বিশেষ ভিডিওটি দেখবেন তখন তা সহজেই বোঝা যাবে যদি আপনি সত্যিই সমস্ত 64 কোডন জানতে চান এবং সেগুলি প্রকৃতপক্ষে কি কোড করে এবং তা কিভাবে পড়তে হয় কোডন চার্ট নিয়ে অন্য একটি ভিডিও রয়েছে তাও আপনি দেখতে পারেন ধন্যবাদ এবং আশা করি আপনারা এই সিরিজের ভিডিওগুলি উপভোগ করেছেন আমি বুঝতে পেরেছি যে এখানে সেখানে কয়েকটি ভুল হয়েছে আমরা সেগুলি সংশোধন করার চেষ্টা করব এবং আপনার কোনও বিভ্রান্তি থাকলে আমাদের লিখে জানান এবং আমরা আপনার বিভ্রান্তি দূর করার চেষ্টা করব